এই শেষ অধিবেশনে আমরা সমাধান করব সমস্যা গুলি যা সপ্তম সপ্তাহের পাঠক্রমে দেওয়া হয়েছিল এগুলি কে আমি অ্যাসাইনমেন্ট বলব না কারণ এই সমস্যা গুলি সমাধান করে জমা দিতে বলা হয়নি তাই এদের নাম দিচ্ছি সমস্যা সমূহ এই সমস্যা গুলি বিশেষ ভাবে নির্বাচিত করা হয়েছিল তোমাদের বোঝাতে যে তোমরা এখানে যা যা শিখেছো তা দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করতে পারো শুরু করছি এই সমস্যা টি দিয়ে মনে করো আমরা কিছু তরঙ্গের অভিব্যক্তি দিয়েছিলাম যেগুলি ভ্রাম্যমাণ এখানে চার রকমের অভিব্যক্তি দেওয়া হয়েছে প্রথম টি e এক্সপোনেনশিয়াল A একটি ধ্রুবক k x বিয়োগ v t স্কয়ার আরেকটি অভিব্যক্তি A এক্সপোনেনশিয়াল i k z যোগ v t তৃতীয় অভিব্যক্তি হল A সাইন পাই x বাই L e টু দি পাওয়ার i কোন ওমেগা t আর চতুর্থ অভিব্যক্তি হল কোসাইন পাই x বাই L যোগ i সাইন পাই x বাই L e টু দি পাওয়ার i ওমেগা t এই চারটি অভিব্যক্তির মধ্যে কোনটি বর্ণনা করে ভ্রাম্যমাণ তরঙ্গের কোনটি করে না আমরা পাঠক্রমে দেখেছিলাম যে কোন ফাংশান যা এই রকমের x বিয়োগ v t বা x যোগ v t বর্ণনা করে তরঙ্গ কে যা ভ্রাম্যমাণ আর প্রথম অভিব্যক্তি যা হল x বিয়োগ v t এর ফাংশান যা একটি তরঙ্গ বা স্পন্দনের নমুনা যা ডান দিকে যাচ্ছে আরো একটু পরিষ্কার করে বোঝাতে আমার এখানে একটি ঋণাত্মক চিহ্ন দেওয়া উচিত এই তরঙ্গ টি কেন্দ্র থেকে যত দূরে যায় তত ক্ষয় হয়ে যায় একই রকম ভাবে দ্বিতীয় অভিব্যক্তি তে আছে z যা হল দূরত্ব যোগ vt তো এটিও একটি ভ্রাম্যমাণ তরঙ্গ যেটি বাঁ দিকে যাচ্ছে ঋণাত্মক z দিক তৃতীয় টি কোন ভাবেই x যোগ বা বিয়োগ v t এমন ভাবে লেখা যাবেনা আসলে এটি যদি বিস্তৃত করে লেখা হয় তা হবে A বাই 2 e টু দি পাওয়ার i পাই x বাই L যোগ ওমেগা t বিয়োগ 2 i A বাই 2 i e টু দি পাওয়ার i বিয়োগ পাই x বাই L যোগ ওমেগা t তাই সেটি দুটি ফাংশানের সংমিশ্রণ একটি যে ডান দিকে যাচ্ছে আর আরেকটি যে বাঁ দিকে যাচ্ছে তার মানে হল এটি ভ্রাম্যমাণ তরঙ্গ নয় তাই একে কেটে দিই এটি ভ্রাম্যমাণ তরঙ্গ নয় এবার শেষ অভিব্যক্তি হল e টু দি পাওয়ার i পাই x বাই L গুন টু দি পাওয়ার i ওমেগা t যার মানে হল e টু দি পাওয়ার i পাই x বাই L যোগ ওমেগা t আর এটিও এমন একটি ফাংশান যাতে আছে x যোগ v t আর তাই এটিও ভ্রাম্যমাণ তরঙ্গের নমুনা প্রশ্ন সংখ্যা 2 বলা হয়েছে একটি লম্বা টেনে রাখা তার যাতে 10 নিউটন পীড়ন দেওয়া আছে তাহলে আমরা ধরলাম একটি দীর্ঘ তার যাতে আছে পীড়ন T সমান 10 নিউটন ও যেটি একদিকে ধরে রাখা আছে মানে একটি দিক আমরা ধরে রেখেছি ও সেই দিক টি কে স্থানচ্যুত করা হচ্ছে অর্থাৎ ওপর নিচ করা হচ্ছে সময়ের সাপেক্ষ্যে একটি ফাংশান মেনে যা হল y t সমান 01সাইন 50t অর্থাৎ নড়াচড়ার কম্পাঙ্ক হল 50 প্রতি সেকেন্ড আমরা যা জানতে চাই তা হল এই রকম করলে যেই তরঙ্গ টি বাহিত হবে তাকে কি ভাবে লেখা যায় এবার মনে করে দেখো তরঙ্গ যদি ডান দিকে যায় সেটি x ও t এর ফাংশান হয় আর তাকে লেখা যায় f x সমান 0 তে ও সময় t সমান t বিয়োগ সেই সময়ে যা সরণ ছিল বাই v তার মানে আমি বিন্দু x ও কোন সময় t তে সরণ দেখছি তার সমান হল যা সরন ছিল x সমান 0 তে ও সময় t বিয়োগ x বাই v তে এবার আমরা জানি কি করতে হবে x সমান 0 তে আমরা সরণ জানি আর তা হল 001 সাইন 50 এখানে t এর বদলে আমি লিখব t বিয়োগ x বাই v আর v তারের ওপর তরঙ্গ টির বেগ হল T বাই প্রতি একক ভরের স্কয়ার রুট এখানে আমাদের দেওয়া হয়েছে T সমান 10 নিউটন আমি আগে বলতে ভুলে গেছি যে এখানে প্রতি একক ভরের মান দেওয়া আছে 005 কিলোগ্রাম প্রতি মিটার তাহলে এখানে 005 যা হল 1000 বাই 5 বা 200 এর স্কয়ার রুট যা প্রায় 14 মিটার প্রতি সেকেন্ড আর তাই তরঙ্গটির জন্য চুড়ান্ত উত্তর f x t সমান হবে 001 একক যাই থাকুক সাইন 50 t বিয়োগ 357 x এই হল উত্তর প্রশ্ন সংখ্যা 3 এই প্রশ্নে বলা আছে যে যদি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি না করত তাহলে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব থাকত বায়ো স্যাভার্ট সুত্র থেকে তোমরা জানো যে কার্ল B সমান মিউ J কন্ডাকশান এটি বলা হয়েছিল ম্যাক্সওেল এর দৃশ্যে আসার অনেক আগে পরে ম্যাক্সওেল বললেন না না এটা সম্পুর্ণ সত্যি হতে পারে না সাধারণ ভাবে আমাদের একটি পদ এর সাথে জুড়তে হবে যাতে ধারাবাহিকতা সমীকরণ সন্তুষ্ট তাকে কারণ তখন যদি আমি ডাইভার্জেন্স নিই কার্ল B এর যা এমনিতেই 0 ডান দিক টাও আমাকে দেবে 0 এই বিশেষ পদ টি কেই বলা হয় বৈদ্যুতিক সরণ প্রবাহ আর এর ব্যাখ্যা এই ভাবে দেওয়া হয় যে একটি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে চৌম্বক ক্ষেত্র এবার আমাদের প্রশ্ন হল যদি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি না করত তাহলে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব থাকত তার মানে যদি এই পদ টি না থাকত তড়িৎচুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব কি থাকত উত্তর হল না কারণ যদি তোমরা মনে করো তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি কি ভাবে হয় আমরা সংযুক্ত করি ফ্যারাডের সুত্র যা বলে কার্ল E সমান ঋণাত্মক পারশিয়াল B t এর সাপক্ষ্যে আর শুন্যস্থানে আমরা বলি যে কার্ল B সমান মিউ 0 এপসাইলন 0 পারশিয়াল E t এর সাপেক্ষ্যে এই দুটি কে আমরা সংযুক্ত করি কার্ল E এর কার্ল নিয়ে যার সমান হয় ঋণাত্মক d বাই d t কার্ল B এর এর থেকে আমরা পাই ডেল স্কয়ার E মানে ডাইভার্জেন্স E এর গ্র্যাডিয়েন্ট বিয়োগ z স্কয়ার E সমান ঋণাত্মক d বাই d t কার্ল B এর যা হল মিউ 0 এপসাইলন 0 d E d t মানে দ্বিতীয় ডেরিভেটিভ বিয়োগ ঋণাত্মক মিউ 0 এপসাইলন 0 d 2 E বাই d t স্কয়ার এবার এই পদ টি যদি না থাকত দ্বিতীয় পদ টি যদি না থাকত মানে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি না করত এই পদটি থাকত না আর তাই আমি তরঙ্গ সমীকরণ পেতামই না বা আমি কোন প্রসারণরত তরঙ্গের সমাধানই পেতাম না সেই বক্তৃতা টি মনে করো যেখানে আমি বুঝিয়েছিলাম কি ভাবে E আর B একে অপর কে বজায় রাখে তখন আমি বলেছিলাম যে পদ টির জন্যই B সৃষ্টি হয় ও পরিবর্তনশীল B জন্ম দেয় E এর আর তারপর তারা একে অপর কে বজায় রাখে তাই এই পদ টি না থাকলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকত না বৈদ্যুতিক সরণ না থাকলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকত না প্রশ্ন সংখ্যা 4 পৃথিবীর ওপরে যেই সৌরশক্তি পড়ে তার একটি মান আছে তাকে বলা হয় সৌর ধ্রুবক যাকে সংজ্ঞা দেওয়া হয় শক্তি যা লম্ব ভাবে পড়ছে তার মানে হল পৃথিবীর পৃষ্ঠের উল্লম্ব ভাবে যেই শক্তি আসে প্রতি একক সময় প্রতি একক ক্ষেত্রফল তা মোটামুটি 1350 ওয়াট প্রতি মিটার স্কয়ার তাহলে এই প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে যে এর সাথে সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্র যা সৌর বিকিরণের সঙ্গে যুক্ত তার মান কত আমি এমনই একটি সমস্যার সমাধান পাঠক্রমে করেছিলাম তাতে একটি 60 ওয়াটের বাল্ব ছিল এখানে আমরা জিজ্ঞেস করেছি সৌর বিকিরণ নিয়ে আমি জানি যে শক্তি প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় বা ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল হল পয়েন্টিং ভেক্টর আর তার মান হল 1বাই 2 এপসাইলন 0 E 0 যা তড়িৎ ক্ষেত্রের বিস্তার এর স্কয়ার গুন c আর তা দেওয়া আছে 1350 ওয়াট প্রতি মিটার স্কয়ার তাই E 0 সমান হবে 2 গুন 1350 বাই c এপসাইলন 0 এর স্কয়ার রুট ভোল্ট প্রতি মিটার আমি এই গণনা কে সহজ করে দিতে পারি আমি যদি ওপরে আর নিচে 4 পাই দিয়ে গুন করি আমি জানি 1 বাই 4 পাই এপসাইলন 0 হল 9 গুন10 টু দি পাওয়ার 9 আর তাই এখানে লিখতে পারি 2 গুন 1350 গুন 4 পাই বাই c 9 গুন10 টু দি পাওয়ার 9 যার সমান হবে 3 গুন 10 টু দি পাওয়ার 8 আর তার মান আসে মোটামুটি 10 টু দি পাওয়ার 3 ভোল্ট প্রতি মিটার এই হল উত্তর পরের প্রশ্ন সংখ্যা 5 আমরা আবার সৌর বিকিরণে ফিরছি যার তীব্রতা 1350 ওয়াট প্রতি মিটার স্কয়ার যেই প্রশ্ন আমরা জিজ্ঞেস করছি তা হল এই বিকিরণ যদি লম্ব ভাবে পড়ে একটি আয়নার ওপরে ও প্রতিফলিত হয় ধরে নাও আয়নার আকার বেশ বড় 03 মিটার প্রায় 1 ফুট গুন 1 মিটার মানে যেমন আয়না আমরা দেওয়ালে টাঙাই বিকিরণ যদি আয়নার ওপরে পড়ে ও প্রতিফলিত হয় আমরা আগের পাঠক্রম গুলি তে দেখেছি যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ থাকে আর সে যখনই কোন পৃষ্ঠের ওপরে পড়ে সেই গতিবেগ স্থানান্তরিত হয় ও বিকিরণ বল প্রয়োগ করে পৃষ্ঠের ওপরে বা চাপ সৃষ্টি করে এবার বল হল চাপ গুন ক্ষেত্রফল আর চাপ হল যা গতিবেগ স্থানান্তরিত হয়েছে প্রতি একক ক্ষেত্রফল প্রতি একক সময় বা গতিবেগ প্রবাহ এবার গতিবেগ প্রবাহ হবে একে বরং অন্য রঙ দিয়ে লিখি গতিবেগ প্রবাহ সমান c আলোর বেগ গুন গতিবেগ ঘনত্ব যা c গুন মডিউলাস S ছাড়া কিছুই না এখানে আমরা শুধু সংখ্যা নিয়ে কথা বলছি তাই এটি বাই c স্কয়ার অর্থাৎ মডিউলাস S বাই c এই হল গতিবেগ প্রবাহ

তাহলে এই হল চাপ যখন বিকিরণ এসে পড়ে শোষিত হয় কিন্তু তা যখন প্রতিফলিত হয় এই গতিবেগের পরিবর্তন দ্বিগুন হয়ে যায় বিকিরণ যদি এসে পৃষ্ঠে শোষিত হত তখন বল হত 03 মিটার স্কয়ার গুন S বাই c মানে 03 গুন S যা আমরা জানি 1350 বাই 3 গুন 10 টু দি পাওয়ার 8 তাহলে এখানে 01এটি হয়ে যাবে 135 10 টু দি পাওয়ার ঋণাত্মক 8 বা 135 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 6 নিউটন এটি হবে যদি বিকিরণ এসে শোষিত হয় ধরো যদি একটি কালো পৃষ্ঠ হত কিন্তু এখানে তা প্রতিফলিত হচ্ছে

প্রতিফলন মানে গতিবেগ আসছে ও তারপর তা চলেও যাচ্ছে তাই এলো গেল আর আমি যদি একটির থেকে আরেকটি বিয়োগ দিই আমি দ্বিগুন মান পেয়ে যাবো তাই সে ক্ষেত্রে বল হবে এই সংখ্যা টির দ্বিগুন মানে 270 গুন 10 টু দি পাওয়ার ঋণাত্মক 6 নিউটন আমি তোমাদের আগেও বলেছি যে বিকিরণ দ্বারা সৃষ্ট চাপ আসলে খুবই কম হয় এখানেও তোমরা দেখতে পাচ্ছো যে এই সংখ্যা টি সত্যি খুবই ছোট এত বড় মাপের আয়না মানে 03 মিটার স্কয়ার হলেও এরপএর দুটি সমস্যা হল সীমানায় তরঙ্গের প্রতিফলন নিয়ে আমি পাঠক্রমেও বলেছিলাম একটি টানটান তারে সীমানায় তরঙ্গের প্রতিফলন নিয়ে এটি হল সমস্যা সংখ্যা 6 এবার ধরো আমাদের কাছে দুটি তার আছে অন্য তার টি আমি বরং অন্য রঙ দিয়ে আঁকি তাহলে দুটি তার আছে তাই তাদের সীমানা আছে এবার সেই সীমানায় যখন তরঙ্গ আসে ধরো একটি স্পন্দন এলো আর কিছুটা সঞ্চারিত হল ও কিছুটা প্রতিফলিত হল এবার বেগের অনুপাতের ওপরে নির্ভর করে প্রতিফলন একই দশা বা বিপরীত দশায় হতে পারে তাহলে প্রশ্ন হল এখন যদি একটি বর্গাকার স্পন্দন আসে আমরা আদর্শ অবস্থা ভেবেই হিসেব করছি অর্থাৎ স্পন্দন টি অকস্মাৎ বাড়ে তারপর কিছুক্ষন একই থেকে তারপর অকস্মাৎ কমে যায় একটি এমন বিশ্ব যা আদর্শ নয় সেখানে এই স্পন্দন টি আস্তে আস্তে বাড়তকিছুক্ষন থেকে তারপর আস্তে আস্তে কমে যেত কিন্তু আমরা আদর্শ অবস্থা ধরে নিচ্ছি আর এই অবস্থায় একটি তার নিয়ে তার এক প্রান্তে আরেকটি তার জুড়ে দিচ্ছি এবার একটি স্পন্দন আসছে আদর্শ বর্গাকার স্পন্দন যার প্রস্থ হল 1 সেন্টিমিটার ও উচ্চতা 5 মিলিমিটার এটি যখন সীমানায় আসে সেটি সঞ্চারিত ও প্রতিফলিত হয় প্রতিফলন হয় কারণ বেগ সমান থাকেনা এবার আমরা জানতে চাই যে সঞ্চারিত স্পন্দন ও প্রতিফলিত স্পন্দনের আকৃতি কেমন হবে নীল তারে বেগ দেওয়া আছে 15 মিটার প্রতি সেকেন্ড ও লাল তারে তা হল 10 মিটার প্রতি সেকেন্ড এবার প্রথম রাশি হল বিস্তার যা গণনা করা খুব সহজ সঞ্চারিত বিস্তার হবে 2 v 2 বাই v 1 যোগ v 2 y ইন্সিডেন্ট আমরা পাঠক্রমে এটি গণনা করেছিলাম তাহলে 20 বাই 25 গুন 5 মিলিমিটার আর তার সমান হল 4 মিলিমিটার

তাহলে দেখো সঞ্চারিত স্পন্দন টির বিস্তার একটু কম এবার y প্রতিফলিত কত হবে y প্রতিফলিত হল v 2 বিয়োগ v 1 বাই v 2 যোগ v 1 গুন y ইন্সিডেন্ট সমান ঋণাত্মক 1 মিলিমিটার এর থেকে বোঝা যাচ্ছে যে তরঙ্গ টি যখন প্রতিফলিত হয় তার দশা পাল্টে যায় ও সেটি অন্য দিকে যায় তাহলে সব মিলিয়ে আকৃতি কেমন হল এই হল আগত স্পন্দন এখানে সেটি সঞ্চারিত হল তাহলে কিছু সময় পরে সঞ্চারিত হওয়ার পরে কল্পনা করো এই স্পন্দন টি এলো তার যাই বিস্তার হোক সেটি এলো প্রতিফলিত হল ও কিছুটা সঞ্চারিত হল যদিও যা এই লাল দিকে আসবে সেটি একটু আস্তে হবে তাই সেই সময়ে এই শেষ প্রান্ত টি এখানে এলো অর্থাৎ সে 1 সেন্টিমিটার এগোল এইদিকে যেহেতু সঞ্চারিত স্পন্দনের বেগ কম সে মাত্র 1 সেন্টিমিটারের 10 বাই 15 অংশই এগোবে মানে 067 সেন্টিমিটার তাই লাল তার টি তে স্পন্দন টি একটু ছোট দেখাবে তার প্রস্থ হবে মাত্র 067 সেন্টিমিটার কারণ তার শুরুর প্রান্ত এইদিকে তত দূরে যেতে পারেনি যেই সময়ে শেষ প্রান্ত টি সীমানায় চলে এসেছে ও এই স্পন্দনের উচ্চতা হল 4 মিলিমিটার অন্য দিকে প্রতিফলিত তরঙ্গ টির জন্য আকার হবে একই কারণ তাদের বেগ এক আমি এটি সবুজ দিয়ে আঁকছি এর প্রস্থ হবে একই কিন্তু বিস্তার হবে 1 মিলিমিটার কারণ প্রতিফলিত বিস্তার কম তাই কিছুক্ষন পরে যদি এই দুটি স্পন্দন কে দেখি আসল স্পন্দন টি চলে গেছে আর আমি দেখি সঞ্চারিত ও প্রতিফলিত স্পন্দন আমি কি দেখব ধরো প্রতিফলিত স্পন্দন টি এইদিকে এগিয়ে গেছে তার সামনের প্রান্ত গেছে 15 সেন্টিমিটার এই হল 15 সেন্টিমিটার অবশ্যই এটি হল 1 সেন্টিমিটার এর উচ্চতা 1 মিলিমিটার অন্য দিকে সঞ্চারিত স্পন্দন টি মাত্র 10 সেন্টিমিটার এগোবে এর সামনের প্রান্ত মাত্র 10 সেন্টিমিটার এগোবে আর এর প্রস্থ হবে 067 সেন্টিমিটার ও উচ্চতা 4 মিলিমিটার তাহলে এইরকম দেখতে হবে প্রতিফলিত স্পন্দন সঞ্চারিত স্পন্দনের তুলনায় বেশি দূরে এগিয়ে যাবে আসলে তা দেড় গুন দূরে আর এই হল সমস্যার সমাধান পরের সমস্যা সংখ্যা 7 একটি কাঁচের স্ল্যাবে আলো পড়ছে লম্ব ভাবে তা এই হল কাঁচের স্ল্যাব আমরা জানতে চাই কত শতাংশ আলো প্রতিফলিত হবে তার মানে যদি কোন আলো তার তীব্রতা নিয়ে আসে তার সংশ্লিষ্ট পয়েন্টিং ভেক্টর S ইন্সিডেন্ট আমাদের দেয় আগত ক্ষমতা প্রতি একক ক্ষেত্রফল এবার কতটা ক্ষমতা প্রতিফলিত হয়ে চলে যাবে অর্থাৎ S রিফ্লেক্টেড সেটাই আমরা জানতে চাই আমি জানি একই মাধ্যমে এখানে S সমানুপাতিক হয় E স্কয়ারের তাই S রিফ্লেক্টেড বাই S ইন্সিডেন্ট সমান হবে E রিফ্লেক্টেড বাই E ইন্সিডেন্ট এর স্কয়ার তাই আমরা যদি E রিফ্লেক্টেড বাই E ইন্সিডেন্ট এর মান জানতে পারি আমাদের কাজ হয়ে যাবে আমরা জানি E রিফ্লেক্টেড যেমন আমরা পাঠক্রমে একটি তারের জন্য আহরণ করেছিলাম সীমানা শর্তের সাহায্যে তা হল v 2 বিয়োগ v 1 বাই v 2 যোগ v 1 গুন যা এভাবেও লেখা যায় n 2 বিয়োগ n 1 বাই n 2 যোগ n 1 গুন E ইন্সিডেন্ট

তোমরা এখানে একটি জানা তথ্য ব্যবহার করতে পারো তা হল n 2 n 1 এর থেকে বেশি আর প্রতিফলিত আলোর দশা বিপরীত হয় তাহলে দেখবে n 2 যদি n 1 এর থেকে বেশি হয় E রিফ্লেক্টেড হয়ে যাবে ঋণাত্মক E ইন্সিডেন্ট এই সমস্যায় তাই জন্য E রিফ্লেক্টেড বাই E ইন্সিডেন্ট সমান হল n 2 বিয়োগ n 1 বাই n 2 যোগ n 1 যার আমি যদি মডিউলাস নিই কারণ শেষে আমি স্কয়ার করবই আমাদের দেবে 1 বিয়োগ 15 বাই 1 যোগ 15 সমান 05 বাই 25 যার সমান হল 1 বাই 5 অতএব S রিফ্লেক্টেড বাই S ইন্সিডেন্ট সমান হবে 1 বাই 25 মানে E রিফ্লেক্টেড বাই E ইন্সিডেন্ট এর স্কয়ার তাহলে S রিফ্লেক্টেড E ইন্সিডেন্ট এর মাত্র 1 বাই 25 ভাগ বা মাত্র 4 শতাংশ আলো প্রতিফলিত হয়

এবার ভাবো হাওয়া ও কাঁচের ইন্টারফেস না নিয়ে আমি যদি জল আর কাঁচের ইন্টারফেস নিতাম তাহলে কি হত তাহলে ধরো আমার কাছে জল ওপরে রয়েছে আর নিচে আছে কাঁচ এই ইন্টারফেসে প্রতিফলন বা প্রতিফলিত আলো কত হবে তাহলে আমি এখানে নিচ্ছি জল ও কাঁচের ইন্টারফেস এই ক্ষেত্রে S রিফ্লেক্টেড বাই S ইন্সিডেন্ট যা হল n 2 বিয়োগ n 1 বাই n 2 যোগ n 1 এর স্কয়ার তার সমান হবে ধরে নিচ্ছি জলের প্রতিসরাঙ্ক 133 133 বিয়োগ 15 বাই 133 যোগ 15 এর স্কয়ার সমান 017 বাই 283 এর স্কয়ার এটা গণনা করলে পাওয়া যাবে মোটামুটি 1 বাই 270 তাই 2 শতাংশের ও কম তোমরা দেখো 2 শতাংশের ও কম আলো প্রতিফলিত হবে এটা লক্ষ্য করো প্রতিসরাঙ্ক যত কাছাকাছি হবে প্রতিফলন তত কম হবে আসলে প্রতিসরাঙ্ক সমান হলে প্রতিফলন হবেই না তোমরা হয়ত শুনেছ একেই পারিভাষিক শব্দে বলা হয় প্রতিবন্ধকতা মেলান বা ইম্পিড্যান্স ম্যাচিং Iএই ইম্পিড্যান্স যদি মিলে যায় প্রতিফলন খুব কম হয় অনেক সময় তোমরা হয়ত বৈদ্যুতিন যন্ত্রে দেখে থাকবে যে ইম্পিড্যান্স ঠিকমত মিল না হলে প্রচণ্ড কোলাহল হয় বা তেমন কিছু কারণ তখন প্রতিফলন বেশি হয় যেই মুহুর্তে আমরা দুটি মাধ্যমের ইম্পিড্যান্স বা প্রতিসরাঙ্ক বা বেগ মিলিয়ে দিতে পারি প্রতিফলন একদম কম হয়ে যায় আর তাই কার্যকর ভাবে সঞ্চার করতে হলে দুটি মাধ্যমের মধ্যে যেখানেই সংযোগ আছে সেখানে ইম্পিড্যান্স মেলানো খুবই গুরুত্বপুর্ণ শেষে আমি এই সমস্যা টির সমাধান করব ধরো কিছু ভিন্ন রকমের কণা আছে তা হাওয়ার হতে পারে তাতে আলো এসে পড়ল আর সেই কণা গুলির ইলেক্ট্রনে একই কম্পাঙ্কে দোলগতি শুরু হল যদি ধরে নিই যে কণা গুলির আকার সমান তাদের বিস্তার ও সমান একটি কণা যদি লাল আলো নির্গত করে যার তরঙ্গদৈর্ঘ্য মোটামুটি 700 ন্যানোমিটার ও অন্য কণা টি নির্গত করছে সবুজ আলো যার তরঙ্গদৈর্ঘ্য মোটামুটি 500 ন্যানোমিটার বাকি সব ব্যাপারেই কণা দুটি একই রকম ইলেক্ট্রনে দোলন গতির বিস্তার ও একই তাহলে ক্ষমতায় তফাৎ কত হবে যা এই কণা গুলি থেকে নির্গত হচ্ছে বিকিরণ নিয়ে আমার বক্তৃতা গুলি তে তোমরা দেখেছ যে নির্গত ক্ষমতা সমানুপাতিক হয় ওমেগা টু দি পাওয়ার 4 এর অন্য সব কিছু যদি সমান থাকে এর সাথে আরও থাকে বিস্তারের স্কয়ার বাই 12 এপসাইলন 0 ও আরও পদ কিন্তু আমরা সেসবে আগ্রহী নই কারণ সেই সব তো সমান তাই এখানে বাকি সব কিছু সমান থেকে ক্ষমতা সমানুপাতিক হল ওমেগা টু দি পাওয়ার 4 এর বা 1 বাই ল্যমডা টু দি পাওয়ার 4 এর তাহলে সবুজ আলোর ক্ষমতা হবে 1 বাই 500 ন্যানোমিটার টু দি পাওয়ার 4 আর লাল আলোর ক্ষমতা হবে 1 বাই 700 ন্যানোমিটার টু দি পাওয়ার 4 তাহলে সবুজের ক্ষমতা বাই লালের ক্ষমতা সমান হবে 7 বাই 5 টু দি পাওয়ার 4 যার সমান হল 12 টু দি পাওয়ার 4 মোটামুটি যা হল 38 তাই সবুজ আলো প্রায় 38 গুন বেশি বেরোবে লাল আলোর থেকে এত টা ক্ষমতা তার থাকবে আর এর থেকেই আকাশের রঙ আকাশি নীল কেন তার ব্যাখ্যা পাওয়া যায় মনে রাখবে আলো যখন কণাদের মধ্যে দিয়ে আসে দ্বিমেরু সৃষ্টি হয় ও নীল আলো অনেক বেশি বিকিরিত হয় তাই তার ক্ষমতা বেশি বিচ্ছুরিত হয় আর তোমরা সেটিই বেশি দেখতে পাও সব জায়গায় অথচ লাল খুবই কম বিচ্ছুরিত হয় ও আমাদের দিকে সরাসরি চলে আসে